হ্যালো সবাই শেষ বক্তৃতায় আমরা কিছু মৌলিক সমাবেশ পদ্ধতি সম্পর্কে শিখেছি যা সলিডওয়ার্কসগুলিতে উপলব্ধ কিছু স্ট্যান্ডার্ড মেটস ছিল এখন এই বক্তৃতায় আমরা সলিডওয়ার্কসে বৈশিষ্ট্যযুক্ত পদ্ধতিগুলির কিছু উন্নত পদ্ধতি শিখতে যাব সুতরাং এখন আসুন আমরা মেটস দেখি আমরা এখানে স্ট্যান্ডার্ড মেটের সম্পর্কে শিখেছি এখন এখানে পরবর্তী জিনিস উন্নত মেট সুতরাং এখন আমরা এই উন্নত মেটসদের একে একে দেখতে পাব আসুন আমরা এখানে লোড করা কিছু অংশ দেখি এখানে প্রথম মেট হল প্রোফাইল মেট এই প্রোফাইল মেটটি আমাদের একে অপরের উপর অ্যালাইন করার জন্য দুটি প্রোফাইল বা দুটি সারফেসের জিওমেট্রিক কেন্দ্রটি অ্যালাইন করতে দেয় উদাহরণস্বরূপ আসুন আমরা কেবল এই নির্দিষ্ট প্রোফাইলটি পরীক্ষা করি এই রেকটাঙ্গুলার প্রোফাইল এবং এটি প্রোফাইল কেন্দ্রে এই রডের একটি সার্কেল এখন এটি অটোমেটিকালি তাদের দুটিকে একে অপরের সাথে অ্যালাইন করে আপনি দেখতে পারেন যে এই দুটি একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে আবার আপনি দেখতে পারেন যে আমি এই বৃহত্তর রেকট্যাঙ্গলের উপর এই বিশেষ ফেস টি অ্যালাইন করতে চাই সুতরাং আমরা মেটর কাছে যাব আমরা উন্নত মেটদের কাছে যাব তারপরে এটি এখানে প্রোফাইল সেন্টার সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেটটি অ্যালাইন হয়ে যাচ্ছে এই ফেসের প্লেট কেন্দ্রটি এই বৃহত্তরটির সাথে সংযুক্ত হচ্ছে সুতরাং যাইহোক আমরা এটি ফ্লিপ করার জন্য এটি ইনভার্টেড দেখতে পারি আমাদের কাছে এটি রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট টি উল্টে দেওয়ার জন্য অ্যালাইনমেন্ট বিকল্প রয়েছে এটা অ্যান্টি অ্যালাইন্ড সুতরাং আমরা এখানে সঠিকভাবে সংযুক্ত দেখতে পারি সুতরাং এটি এখানে প্রোফাইল সেন্টার সুতরাং আমাদের এখানে যে পরেরটি রয়েছে তা হল একটি সিমিট্রিক মেট সিমিট্রিক মেট আমাদের দুটি আইটেম দুটি উপাদানকে সিমেট্রি হিসাবে সরানোর অনুমতি দেয় আমরা তাদের দম্পতি করতে পারি যেন তারা একটি প্লেন সম্পর্কে প্রতিফলিত হয় সুতরাং পরবর্তী মেট আমরা উন্নত মেটে কথা বলব সিমিট্রিক মেট সিমিট্রিক মেট দুটি উপাদানকে একটি রেফারেন্সসহ একে অপরের সাথে সমানুপাতিকভাবে আচরণ করতে দেয় সুতরাং আমরা এখানে দেখব আমাকে কেবল এর জন্য জিওমেট্রি সেট আপ করতে দিন আমরা এই প্রোফাইল সেন্টারটি অপসারণ করব সুতরাং এখানে আমাদের কিছু এলোমেলো ফিক্স আছে ফিক্সচার অ্যাসেম্বলি বলুন সুতরাং আমরা এখানে দেখতে পারি এই প্লেটটি এই শ্যাফট সম্পর্কে ঘূর্ণায়মান এটি এই শ্যাফট সম্পর্কে ঘূর্ণায়মান হয় সুতরাং আসুন আমরা কেবল এখানে সিমিট্রিক মেটকে পরীক্ষা করি সুতরাং আমরা উন্নত যেতে হবে তারপর সিমিট্রিক সুতরাং এই সিমিট্রিক মেট আমাদের দুটি জিনিস নির্বাচন করার অনুমতি দেয় সুতরাং আমাদের সিমেট্রি প্লেন প্রয়োজন যা সম্পর্কে আমাদের লিমিটগুলি সিমিট্রিক হতে হবে সুতরাং আসুন আমরা এই প্লেনটি নির্বাচন করি বা সম্ভবত আমরা এই লুকানো প্লেনগুলি থেকে নির্বাচন করতে পারি আসুন আমরা মাঝখান থেকে এই সামনের প্লেনটি নির্বাচন করি এবং আমরা সিমিট্রিক প্লেন নির্বাচন করব যা আমাদের এখানে দুটি আইটেম নির্বাচন করতে দেয় প্রথমত আমরা প্লেন সম্পর্কে একটি রেফারেন্স সেট করতে চাই সুতরাং আমরা প্লেনটি দেখব সুতরাং আমরা মেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেটর কাছে যাব তারপর সিমিট্রিক এক সিমিট্রিক প্লেন আমাদের এখানে দুটি জিনিস নির্বাচন করতে দেয় আমরা দেখতে পারি এটি প্রতিসাম্য প্লেন এটি প্লেন পছন্দ যা আমরা নির্বাচন করব এমন দুটি উপাদানের মধ্যে রয়েছে আসুন আমরা কেবল একটি প্লেন নির্বাচন করি আমরা কেবল প্লেনটি দেখতে সক্ষম হব আসুন আমরা এই প্লেনটি নির্বাচন করি এবং দুটি উপাদানের জন্য আমরা এই ফেস টি নির্বাচন করব এবং এই ফেস টি বলব OK ক্লিক করুন এখানে উপলব্ধ পরবর্তী মেট একটি সিমিট্রিক মেট আমরা মেটে যাব এবং আমরা উন্নত মেটর কাছে যাব তারপর সিমিট্রিক সুতরাং সিমিট্রিক ম্যাট্রিক্সে আমরা এখানে দুটি ছোট উইন্ডো দেখতে পারি সুতরাং তাদের মধ্যে প্রথমটি হল সিমিট্রিক নির্বাচন করা রেফারেন্সের প্রতিসাম্য প্লেন যা আমরা যে দুটি আইটেম নির্বাচন করব তার জন্য রেফারেন্স হবে সুতরাং রেফারেন্সের এই প্লেনের জন্য আসুন আমরা কেবল এই প্লেনটি এবং দুটি আইটেম যা সম্পর্কে আমরা সিমিট্রিক হতে চাই তা নির্বাচন করি আসুন আমরা এই এক এবং এটি বলি সুতরাং আমরা OK ক্লিক করব তো এখন আমরা এই বিশেষ ফেস টি দেখতে পারি এবং এই ফেস টি রেফারেন্সের এই প্লেন সম্পর্কে সিমিট্রিক সুতরাং যখন আমরা তাদের মধ্যে একটিকে রোটেট করি অন্যটি একে অপরের সম্পর্কে সমানুপাতিকভাবে আচরণ করে আমরা আবার বিস্তারিত দেখতে পারি এখানে ডান ক্লিক করুন এবং এডিট করুন সুতরাং এখানে উপলব্ধ পরবর্তী মেট হল উইদ্থ এর মেট সুতরাং আসুন আমরা কেবল পূর্ববর্তী জিনিসগুলি মুছে ফেলি যেমন কি সিমিট্রিক মেট আমরা এখানে দেখতে পাব আপনি দেখতে পারেন যে এই বিশেষ ল্যাচ ধরনের জিনিসটি সেখানে কোনও ওয়েবের কাছে অচল এবং এটি এখন পর্যন্ত স্থির করা হয়নি সুতরাং ধরুন আমরা শ্যাফটের কেন্দ্রে এই ল্যাচ টি রাখতে চাই এটি পাওয়ার জন্য আমাদের কাছে প্রস্থ নামে পরিচিত মেট উন্নত মেট রয়েছে আমরা উন্নত সাথী প্রস্থে যাব এখানে আবার দুটি ছোট উইন্ডো আছে এটি উইড্থ নির্বাচনের জন্য রেফারেন্স আমরা এর রেফারেন্স 1 রেফারেন্স 2 নির্বাচন করব এবং যে আইটেমটি কেন্দ্রে থাকতে হবে তা হল এই এক এবং এটি সুতরাং একবার আমরা এটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এটি কেন্দ্রে স্থির করা হয়েছে এবং এটি এই প্লেন এবং এই নির্দিষ্ট প্লেনের মাঝখানে রয়েছে সুতরাং এটি উইদ্থ মেট বাকিটি হল অ্যাডভান্সড মেট আমরা এই ডিসটেন্স মেটর সাথে চেক করব একে বলা হয় ডিসট্যান্স লিমিট এবং একে বলা হয় অ্যাঙ্গেল লিমিট আমরা এটি দিয়ে চেক করব সর্বোপরি আসুন আমরা কেবল এই উইড্থ মেটটি মুছে ফেলি যা আমরা সবেমাত্র করেছি আমরা মেট এবং এই ডিসট্যান্স লিমিটে যাব সুতরাং আপাতত আমি আপনাকে দেখিয়েছি যে এটি শ্যাফট বরাবর চলাচলযোগ্য এবং এর কোনও লিমিট নেই সুতরাং এই ল্যাচ টিতে একটি লিমিট সেট করার জন্য আমরা কেবল এটির উপর ক্লিক করব এবং এটি আমাদের একটি ম্যাক্সিমাম লিমিট দেয় এবং অন্যটি হল মিনিমাম মান সুতরাং আমাদের ফেস নির্বাচন করতে হবে এই ফেস এবং এই ফেস টি বলতে হবে সুতরাং আমরা এই দুটির মধ্যে ম্যাক্সিমাম ডিসটেন্স এবং এই দুটির মধ্যে মিনিমাম ডিসটেন্স নির্বাচন করব সুতরাং আমি 049 নির্বাচন করছি এবং এখানে বলছি যে এটি 0 OK ক্লিক করুন সুতরাং আমি অবশ্যই এই ফেস এবং এই ফেসের মধ্যে লিমিট নির্ধারণ করেছি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম লিমিট 0 ছিল সুতরাং এটি এই 0 মান অতিক্রম করতে পারে না এবং ম্যাক্সিমাম লিমিট 049 ছিল সুতরাং এটি 049 পর্যন্ত ম্যাক্সিমাম ডিসটেন্স সেটআপ করেছে সুতরাং এটি ডিসটেন্স লিমিট একইভাবে আমাদেরও একটি অ্যাঙ্গেল লিমিট রয়েছে অ্যাঙ্গেল লিমিট সেট করতে আমাদের আবার দুটি রেফারেন্স প্লেন নির্বাচন করতে হবে এই হল অ্যাঙ্গেল আমরা এই প্লেন এবং এই প্লেনটিকে বেছে নেব আমি একটি মান নির্ধারণ করছি একইভাবে আমাদের একটি অনুরূপ ডিসটেন্সের লিমিট রয়েছে আমাদের এখানে একটি অঙ্গুলার লিমিট রয়েছে সুতরাং আমরা একটি উন্নত মেটর কাছে যাব আমরা এখানে অ্যাঙ্গেল লিমিট দেখতে পারি সুতরাং ডিসটেন্সের লিমিটর মতো একই আমাদের আবার দুটি করে নির্বাচন করতে হবে আসুন আমরা কেবল এই প্লেনটি এবং এই প্লেনটি নির্বাচন করি এবং একটি ম্যাক্সিমাম মান এবং একটি মিনিমাম মান নির্বাচন করব আসুন আমরা এটি তৈরি করি যে এটি 30 হবে এবং আমরা এটি 180 তৈরি করব এটা শুধুমাত্র 30 রাখা হবে তারপর OK ক্লিক করুন আমরা দেখতে পাচ্ছি যে এটি সম্পূর্ণরূপে ঘূর্ণায়মান হতে পারে না আসুন আমরা কেবল এই আইটেমটি ঠিক করি ফিক্স এ ক্লিক করুন ডিসটেন্স লিমিটের অনুরূপ এখানে আমাদের উন্নত মেটদের মধ্যে একটি অঙ্গুলার লিমিটও রয়েছে এটি হল অঙ্গুলার লিমিটের জন্য এটি আবার আমাদের দুটি রেফারেন্স প্লেন সেট করতে বলে যার মধ্যে অ্যাঙ্গেল গুলি সেট করতে হবে আসুন আমরা কেবল এই প্লেনটি নির্বাচন করি এবং শীর্ষ প্লেনটি বলি আমরা এমন একটি মান নির্ধারণ করব যা ম্যাক্সিমাম এবং একটি মিনিমাম আসুন আমরা মিনিমাম হওয়ার জন্য 30 টি নির্বাচন করি এবং ম্যাক্সিমাম মান হিসাবে 180 বলি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি এই অঙ্গুলার দিকটিতে একটি কন্সট্রেইন্ট গতি দেখায় সুতরাং এই লিমিটগুলি উন্নত মেটদের মধ্যে এই অঙ্গুলার লিমিট দ্বারা সেট আপ করা হয় উন্নত মেটে উপলব্ধ অন্য মেট হল পাথ মেট পাথ মেটদের জন্য আমরা এই জিওমেট্রি তে দেখতে পাব যে এই বলটি এই কার্ভার্ড স্লাইডে চলে যায় এটি সম্ভব করার জন্য আমাদের পাথ মেট নির্বাচন করতে হবে সুতরাং এর জন্য আমাদের এই স্লাইডের কেন্দ্র অক্ষ বরাবর স্লাইড করার জন্য এই বলের কেন্দ্রটি প্রয়োজন সুতরাং আপাতত আমরা এখন পর্যন্ত এটির কেন্দ্র এবং এই নির্দিষ্ট কার্ভে কেন্দ্র লাইনদেখতে পাচ্ছি না এটি সক্ষম করার জন্য আমরা এই বলটিতে যাব এবং আমরা স্কেচ অংশটি নির্বাচন করব এবং আমরা এটি প্রদর্শন করব এবং একইভাবে সুইপের এই বিশেষ স্লাইডের স্কেচে যাব সুতরাং এখন আমরা কার্ভ এবং এর কেন্দ্র দেখতে পারি সুতরাং এখন পাথ মেট আমাদের এই বলের কেন্দ্রস্থল এবং এটি যে পথে ভ্রমণ করতে হবে তার জন্য জিজ্ঞাসা করে সুতরাং এই অনুসন্ধানটি আমাদের এই বলের কেন্দ্রে এবং পথের উপাদান শীর্ষবিন্দুটি নির্বাচন করতে দেয় কারণ এটি এখন পর্যন্ত দৃশ্যমান নয় আমরা শুধু এখানে সক্রিয় করব স্কেচ করব এটি প্রদর্শন করব সুতরাং এখন আবার আমরা OK ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বলের কেন্দ্রটি স্লাইডের এই স্প্লাইনের সাথে সংযুক্ত এটি কার্ভার্ড স্লাইড আপনি এই স্কেচগুলি লুকিয়ে রাখতে পারেন আমি এই কার্ভার্ড স্লাইডে বল টি ফিট করতে দেখতে পাচ্ছি এটি দেখার জন্য আসুন আমরা কেবল এটিকে স্বচ্ছ করে তুলি আমরা এই চেঞ্জ ট্রান্সপারেন্সি কে দেখে এখানে ডান ক্লিক করব আপনি এখানে দেখতে পারেন এই বলটি এটিতে যেতে পারে যাইহোক আমরা জানি যে আমরা এই বলটি প্রথম এবং তারপরে এই প্লেনের জন্য ইম্পোর্ট করেছি সুতরাং এটি ইতিমধ্যে স্থির করা হয়েছে সুতরাং আসুন আমরা কেবল এটিকে ফ্লোটিং করে তুলি এবং এটি ফিক্স করি সুতরাং এখন আপনি দেখতে পারেন যে এই বলটি এই স্লাইডে চলে যেতে পারে সুতরাং পাথ মেট ব্যবহার করে এটি সম্ভব হয়েছিল আসুন আমরা কেবল পরবর্তী উন্নত মেটকে উপলব্ধ দেখি এটি একটি লিনিয়ার কাপলার আমরা এটি অন্য কোনও জিওমেট্রি তে পরীক্ষা করব আসুন আমরা কেবল এটি লোড করি আমি এটি মুছে ফেলব আমরা লিনিয়ার কাপলারের জন্য উপাদান সন্নিবেশ করতে যাব আমি লোড করছি আমাদের এখানে কিছু চাকা এবং কিছু রেল ট্র্যাক রয়েছে সুতরাং একটি লিনিয়ার কাপলার একটি লিনিয়ার ফ্যাশনে দুটি আইটেমের মধ্যে সংযোগ স্থাপনের অনুমতি দেয় আমরা সেটা যাচাই করে দেখবো আসুন আমরা এগুলিকে একে অপরের উপর ট্যান্জেন্ট হিসাবে তৈরি করি আমরা উপাদানগুলি সন্নিবেশ করতে এবং কিছু অংশ নির্বাচন করতে যাব আমার কিছু অংশ আছে যা চাকা একটি ট্র্যাক এবং হুইল টপ আমরা শুধু এটি ঠিক করব এই চাকায় এই শীর্ষটি ঠিক করব আসুন আমরা কেবল এটি তৈরি করি আমি এটাকে ট্যান্জেন্ট করে তুলব এখানে আমরা এই ট্র্যাক এবং এই চাকা আছে সুতরাং আমি এই লিনিয়ার কাপলার প্রদর্শন করার জন্য অন্য চাকা প্রয়োজন আমি এই অন্য চাকার সাথে একই কাজ করব এখন এখানে আমাদের দুটি চাকা উপলব্ধ আসুন আমরা কেবল এই রেল ট্র্যাকের সাথে এই চাকাগুলিকে অ্যালাইন করি আমি এটাকে মেট বানাবো সুতরাং এখন আমরা উপাদানগুলি সন্নিবেশ করতে যাই আমরা এখানে কিছু অংশ লোড করব এখানে আমাদের একটি রেল ট্র্যাক একটি চাকা এবং একটি চাকা ধারক রয়েছে সুতরাং এই লিনিয়ার কাপলারে প্রদর্শন করার জন্য আমাদের দুটি চাকা প্রয়োজন আমরা একটি কপি তৈরি করব আসুন আমরা কেবল এই চাকাগুলি সেট আপ করি আমি এই ট্র্যাকের মাঝখানে এই চাকাগুলি রাখার জন্য এই চাকাগুলিকে আরও একবার এই রেল ট্র্যাকের সাথে অ্যালাইন করব আপনি উইড্থ মেট ব্যবহার করতে পারেন যা রেফারেন্স 1 এবং রেফারেন্স 2 এবং আইটেমটি কেন্দ্রীভূত হতে পারে আমাদের এখানে আছে এখানেও একইভাবে আছে এখন আমি শুধু চাকার উপর এই মাথা রাখব এখন আমরা এই ইন্সার্ট উপাদানে যাব আমরা একটি ট্রেন ট্র্যাক এবং হুইল কানেক্টর নেব আমাদের দুটি আইটেম আছে আসুন আমরা শুধু বলি যে এই লিনিয়ার কাপলারটি প্রদর্শন করার জন্য আমাদের দুটি ভিন্ন আইটেম প্রয়োজন রেলট্র্যাকে এই দুটি অ্যালাইন করুন সুতরাং এখানে আমরা এই স্লাইডার ধরনের জিনিস আছে সুতরাং উভয়ই একে অপরের থেকে স্বাধীন সুতরাং এখন আমরা এই লিনিয়ার কাপলারটি পরীক্ষা করব আমরা মেট থেকে উন্নত মেটর কাছে যাব তারপরে এখানে আমাদের একটি লিনিয়ার কাপলার রয়েছে এটি আমাদের দুটি নির্দিষ্ট উপাদান নির্বাচন করতে বলে আসুন আমরা কেবল দুটি ফেস এবং এই ফেস টি নির্বাচন করি এবং আমরা এই দুটির মধ্যে একটি রেসিও বিক্রি করব আসুন আমরা একে অপরের জন্য 1 এবং 1 নির্বাচন করি আমরা ঠিক আছে ক্লিক করব এবং আমরা এই আইটেমটি এক দিকে সরানোর সাথে সাথে অন্যটি অটোমেটিকালি এতে মিলিত হয় এবং নির্ধারিত অনুপাতে চলে যায় আসুন আমরা কেবল অনুপাতটি পরিবর্তন করি এবং এটি পরীক্ষা করি আমরা বৈশিষ্ট্যটি যোগ করব আমি এটি 15 বলব এখন আপনি এটি পরবর্তী দেখতে পারেন এবং অনুপাত হিসাবে 1 15 হয় সুতরাং এটি একটি লিনিয়ার কাপলার সুতরাং এখানে আমরা এই উন্নত মেটদের সাথে শেষ করেছি পরবর্তী বক্তৃতায় আমরা অবশিষ্ট যান্ত্রিক মেটদের সম্পর্কে যাব আমরা সকলেই ইতিমধ্যে যান্ত্রিক থেকে এই স্ক্রু মেট এবং এই কব্জা মেটকে আচ্ছাদিত করেছি সুতরাং এখন আমরা এই উন্নত মেটদের সম্পন্ন করেছি এবং পরবর্তী বক্তৃতায় আমরা ক্যাম স্লট কব্জা গিয়ার র্যাক পিনিয়ন স্ক্রু এবং আমরা ইতিমধ্যে এই যান্ত্রিক মেটগুলি শিখতে যাব সুতরাং এখন আমরা এই কঠিন কাজে উপলব্ধ এই উন্নত মেটদের শেষ করেছি আমরা একে একে এই সমস্ত কভার করেছি প্রোফাইল কেন্দ্র সিমিট্রিক প্রস্থ পাথ মেট লিনিয়ার কাপলার ডিসটেন্স লিমিট এবং অ্যাঙ্গেল লিমিট পরবর্তী বক্তৃতায় আমরা যান্ত্রিক মেটদের সম্পর্কে শিখব